আপনারা কি জানেন আমরা এখন কোথায় বন্ধুগণ আমরা এশিয়ার সবথেকে সেরা ট্র্যাক এন্ড ফিল্ডের প্রশিক্ষণ এ আছি কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ এর জন্য আসিনি আমরা এখানে বিশ্লেষণ করার একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে এসেছি যাতে করে আপনি কারণের মূল অবধি খুবই সহজে পৌঁছাতে সক্ষম হন আমি একটি গল্প দ্বারা এটিকে চিত্রিত করতে চাই এটা আমার এক শিক্ষার্থীর যে নিয়মিত ভাবে শ্রেণীকক্ষে দেরি করে আসতো তো আমি আমার সাধারণ পদ্ধতি কটাক্ষ তাকে মজার পাত্র বানানো তাকে ধমক দেওয়া যে আমি তার উপস্থিতি দেবনা ইত্যাদি প্রয়োগ করেছি কিন্তু কিছুই কাজে লাগলো না তারপর আমি নিজেকে বললাম আমি একজন পদ্ধতিগত ব্যক্তি এবং আমার জানার চেষ্টা করা উচিত এখানে আসলে কি ঘটছে তখন আমি ভাবলাম আমি অনেক কেন বিশ্লেষণ বা 5 কেন বিশ্লেষণ এর পদ্ধতি প্রয়োগ করবো এই পদ্ধতি খুবই সরল যে রকম ভাবে একটা 5 বছরের শিশু কেন এর প্রশ্নো অনেকবার জিজ্ঞাসা করতে থাকেসেটাই এই পদ্ধতির সারমর্ম এটা 70 এর দশকে টয়োটা দ্বারা প্রচলিত করা হয়েছিল এবং এটি যথেষ্ট কার্যকর কারণ এটির প্রয়োগ খুবই সহজ আমি এই নির্দিষ্ট গল্পটির বর্ণনা করবো তো কেন এই শিক্ষার্থী আমার সমস্ত ক্লাসে দেরিতে আসে এটা জানা গেল যে সে দেরি করে ঘুমোতে যেত এবং এটাই মূল কারণ ছিল ক্লাসে দেরিতে আসার এর থেকে এই প্রশ্ন আসে যে ও দেরি করে কেন ঘুমাতো কারণ ওর কাছে টন টন এসাইনমেন্ট এর কাজ ছিল যা শেষ করতে হতো তাই দেরিতে ঘুমাতো এবং এখন প্রশ্ন আসছে যে ওর কাছে টন টন এসাইনমেন্ট কেন ছিল সম্পূর্ণ করার জন্য আসলে ও একজন বিলম্বকারী ব্যক্তি তাই নিজের সব কাজ সময়ের মধ্যে করার জন্য ওর কাছে না ছিল সময় আর না ছিল অনুশাসন এই কারিনা ও শ্রেণীকক্ষে দেরিতে আসতো কারণ ও দেরিতে উঠতো এখন ও কাজ করতে কেন বিলম্ব করতো নিজের কোর্সের ভারের জন্য বিলম্ব করা ওর অভ্যাসে পরিণত হয় তো আমরা অনেক আগে খুবই সরল বিষয় যে ও শ্রেণীকক্ষে কেব দেরিতে আসে দিয়ে শুরু করেছিলাম এবং তারপর ওর ব্যক্তিগত অভ্যাসে পৌঁছে গেলাম এটা খুবই সরল চিত্র যে 5 কেন আসলে কিভাবে কাজ করে এবং আপনিও যে কোনো রহস্যের তলদেশে পৌঁছানোর জন্য এটিকে পরখ করে দেখতে পারেন